পূর্বে আমরা রেট মনোটোনিক শিডিয়ুলারের দিকে ভরসা করে থাকতাম এবং তাতে আমরা শিডিয়ুলের কার্য বিশ্লেষণ এবং ট্যানজেন্ট ওভারলোড হ্যান্ডলিংয়ের মতো কিছু সমস্যা দেখেছি নীচে কিছু নির্দিষ্ট পয়েন্ট রয়েছে যেগুলি রেট মনোটোনিক শিডিয়ুলারের সম্পর্কে বোঝার প্রয়োজন একটি হল সমন্বয় যুক্ত টাস্কের সাথে রেট মনোটোনিক শিডিয়ুলারের কাজ আমরা কোনও টাস্ক সেটটিকে সমন্বয়গত ভাবে সম্পর্কিত বলতে পারি যদি কোনও প্রদত্ত টাস্কের সাথে অন্য কোনও কার্যের চেয়ে উচ্চতর সময় থাকে এবং তা অবশ্যই নিম্ন পর্বের টাস্কের একাধিক গুনিতক হয়ে থাকে তবে অন্য কথায় আমরা যেকোন দুটি টাস্ক বেছে নিয়েছি Ti এবং Tk টাস্কসেট থেকে ধরা যাক Ti এর পিরিয়ডটি হল Pi যা Pk চেয়ে অনেক বেশি তবে Pi হল Pk এর কিছু গুনিতক এবং এটি টাস্ক সেটে প্রতিটি টাস্কের জন্য সত্যি হয় যখনই কোন দুটি টাস্ক নেওয়া হয় এবং যদি একটি টাস্কের তুলনায় অন্য টাস্কের উচ্চতর সময়সীমা থাকে তবে এটি অবশ্যই অন্যটির সময়ের একাধিক গুনিতক হবে উদাহরণস্বরূপ সমন্বয়গত ভাবে সম্পর্কিত টাস্ক সেট নেওয়া যাক ধরা যাক টাস্ক 1 এর জন্য সময়কাল ১০ টাস্ক 2 এর জন্য সময়কাল ২০ এবং টাস্ক 3 এর জন্য সময়কাল ৬০ এই ক্ষেত্রে যেকোনো ২টি টাস্ক T1 এবং T2 নেওয়া হয়েছে p2 হল p1 চেয়ে বড় কিন্তু এটি p1 এর গুনিতক তারপরে p2 এবং p3 নেওয়া হয়েছে p3 যদি p2 এর থেকে বড় হয় এবং p3 যদি p2 এর গুনিতক হয় এবং এটি যদি এক জোড়া কাজের জন্য হয়ে থাকে তবে উপরেরটিকে সম্মিলিত টাস্ক সেটআপের উদাহরণ বলা যেতে পারে এটি আমাদের কাছে একটি বিশেষ ঘটনা কারণ এটি একটি নির্দিষ্ট পদ্ধতিতে ঘটে থাকে যদি কোনও টাস্ক সেট সম্মিলিত ভাবে সম্পর্কিত হয় তবে ব্যবহারটি ১ হয় এবং টাস্ক সেটটি সময়সূচীযোগ্য হয় ১০ টি টাস্ক বিবেচনা করা যাক যাদের টাস্ক পিরিয়ড সম্মিলিত ভাবে সম্পর্কিত যদি আমরা লিউ লেল্যান্ড মানদণ্ড ব্যবহার করি তবে ০৭ এর মতো কিছু পাওয়া যাবে ০৭ এর চেয়ে কম ব্যবহারের টাস্ক সেটটি সময়সূচীযোগ্য হবে না এবং এটি যেকোনো কার্যের জন্য লিউ লেল্যান্ডের ব্যাবহারিক ক্ষেত্র এরপরে সম্মিলিত ভাবে সম্পর্কিত টাস্ক সেটে ব্যবহারটি ১ পর্যন্ত কার্যকর থাকে টাস্ক সেটটি সময়সূচীযোগ্য হয়ে থাকে তবে এ নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং এখানে সেগুলি দেখানো যেতে পারে গাণিতিক উপায়ে সম্মিলিত ভাবে থাকা যে কোনও কার্য সেট নির্ধারণ করা হয় যা রেট মনোটোনিক শিডিয়ুলারের অধীনে সময়সূচীযোগ্য হয় যতক্ষণ না এর ব্যবহার ১ এর চেয়ে কম বা সমান হয় উপরোক্ত বিবৃতিটি যাচাই করার জন্য কমপ্লিশান টাইম থিওরেমটি বিবেচনা করা হয়েছে আমরা জানি যে কমপ্লিশান টাইম থিওরেমটিতে প্রতিটি টাস্ক সেটের জন্য ei ব্যবহার করা হয় এবং কার্যটির জন্য ti সময় নেওয়া হয় তারপরে এটি কার্যকর হওয়ার সময় এবং তার উচ্চতর অগ্রাধিকার সংক্রান্ত কার্যগুলি সম্পাদনের জন্য নেওয়া সময় যদি মোট সময়কালের চেয়ে কম হয় তবে তা পরীক্ষা করা দরকার তবে সম্মিলিত ভাবে থাকা টাস্ক সেটের জন্য আমরা জানি যে pi হল pk এর গুনিতক এরপর আমরা সিলিং কে বাদ দিতে পারি কারণ pi হল pk দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য তাই আমরা সিলিংটি বের করতে পারি এবং আমরা লিখতে পারি সুতরাং আমরা pi কে সমীকরণের মাধ্যমে বিভক্ত করেছি আমরা লিখতে পারি এবং যেহেতু pi সিলিং থেকে বেরিয়ে এসেছিল সুতরাং এটি ভাগ করা থেকে বাতিল হয়ে যায় এবং তাই আমরা লিখতে পারি

অথবা এটিকে আমরা লিখতে পারি কমপ্লিশান টাইম থিওরেম দ্বারা আমরা দেখাতে পারি যে যতক্ষণ টাস্ক সেটটির ব্যবহারের যোগফল ১ এর কম হবে ততক্ষণ এটি তার চূড়ান্ত সময়সীমাটি পূরণ করবে রেট মনোটোনিক শিডিয়ুলার এবং EDF এর সাথে তুলনা করার সময় এটি দেখা যায় যে রেট মনোটোনিক শিডিয়ুলারের অনেকগুলি সুবিধা রয়েছে এটি বাস্তবে মাল্টি লেভেল প্রাওরিটি কিউতে আরও বেশি দক্ষ এবং প্রসেসর ব্যবহারের ক্ষেত্রে EDF এর তুলনায় কিছুটা কম দক্ষ হয়ে থাকে আমরা কনটেক্সট স্যুইচগুলিতে দেখব রেট মনোটোনিক শিডিয়ুলারের EDF এর তুলনায় কিছুটা বেশি কনটেক্সট সুইচ রয়েছে এবং ব্যাবহারিক পরীক্ষাটি খুব সাধারণভাবে ঘটে থাকে আমাদের লিউ লেহোকস্কির বা লিউ লেল্যান্ডের মানদণ্ডটি পরীক্ষা করা দরকার যেখানে EDF সহজভাবে ব্যবহৃত হয় অর্থাত্ ব্যবহারের যোগফলের ১ এর চেয়ে কম হয় রেট মনোটোনিক শিডিয়ুলার অত্যধিক জনপ্রিয় অনেকগুলি অ্যাপ্লিকেশন যেমন স্পেস অ্যাপ্লিকেশন অ্যাডভান্সড অটোমেশন সিস্টেম প্রচুর এমবেডেড অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় এমনকি IEEE ভবিষ্যতের বাস স্পেসিফিকেশনকে প্রভাবিত করে অনেক সময় ক্রিটিকাল অ্যাপ্লিকেশনগুলিতে রেট মনোটোনিক শিডিয়ুলার ব্যবহৃত হয় এবং প্রায় প্রতিটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমকে সমর্থন করা হয় এখন আমরা নির্দিষ্ট রেট মনোটোনিক শিডিয়ুলারের জেনারালাইজেশনগুলিকে দেখব যে নির্দিষ্ট শর্তগুলি আমরা দেখেছিলাম এটি সেই সাধারণ অ্যালগরিদমটি নিয়ন্ত্রণ করে না অতএব আমাদের কিছু অন্যান্য কাজ করতে হবে যা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হল ডেডলাইন মনোটোনিক অ্যালগরিদম যা রেট মনোটোনিক অ্যালগরিদমের কেবল একটি সামান্য অংশ যখন টাস্কের চূড়ান্ত সময়সীমা এবং মোট সময়কাল আলাদা হয় তখন আমাদের এটি ব্যবহার করা প্রয়োজন পূর্বে আমাদের সমস্ত উদাহরণগুলিতে আমরা মোট সময়কাল এবং সময়সীমা একই বলে বিবেচনা করেছি তবে ব্যবহারিক প্রয়োগগুলিতে এমন পরিস্থিতি থাকতে পারে যেখানে কার্যের সময়সীমা এবং সময়কাল আলাদা উদাহরণস্বরূপ চূড়ান্ত সময়সীমা মোট সময়কালের চেয়ে কম হতে পারে বা মোট সময়কালের চেয়ে বেশি হতে পারে সাধারনত চূড়ান্ত সময়সীমাটি মোট সময়সীমার চেয়ে বেশি হয় না তাই এমন অনেক ঘটনা রয়েছে যেখানে চূড়ান্ত সময়সীমা মোট সময়সীমার থেকে কম যে ক্ষেত্রে মোট সময়সীমাটি চূড়ান্ত সময়সীমার সমান নয় সেখানে রেট মনোটোনিক অ্যালগরিদমটি অপটিমাল শিডিউলিং কৌশল নয় এই ক্ষেত্রে ডেডলাইন মনোটোনিক অ্যালগরিদম সর্বোত্তম ২ টি কার্যের অগ্রাধিকারগুলি তাদের মোট সময়কালের পরিবর্তে তাদের চূড়ান্ত সময়সীমার উপর ভিত্তি করে নির্ধারিত হয় এটি ব্যতীত ডেটলাইন মনোটোনিক অ্যালগরিদমের মূল ধারণাটি রেট মনোটোনিক অ্যালগরিদমের সাথে অনেকটাই একই রকম সুতরাং যদি একটি কার্যের সময়কাল অন্য কোন কার্যের চেয়ে বেশি হয় কিন্তু সময়সীমাটি কম হয় তবে সেই কার্যের অগ্রাধিকারকে বেশি বলে ধরা হয় প্রথমে এই প্রশ্নের উত্তর দেওয়া যাক যে RMA এবং DMA অর্থাৎ রেট মনোটোনিক অ্যালগরিদম এবং ডেডলাইন মনোটোনিক অ্যালগরিদম উভয়েই কি একই পরিস্থিতিতে একইরকম শিডিউল তৈরি করতে পারে উত্তরটি হল যে যদি মোট সময়কাল এবং চূড়ান্ত সময়সীমা একই থাকে তবে ডেটলাইন মনোটোনিক অ্যালগরিদমটি রেট মনোটোনিক অ্যালগরিদমের মতো ব্যবহার করে তবে যেকোনো চূড়ান্ত আপেক্ষিক সময়সীমার জন্য যেখানে চূড়ান্ত সময়সীমাটি মোট সময়কালের চেয়ে আলাদা সেখানে বিভিন্ন শিডিউল তৈরি হতে পারে উদাহরণস্বরূপ দেখা যায় রেট মনোটোনিক শিডিউলারটি ব্যর্থ হয়ে গেলেও ডেডলাইন মনোটোনিক শিডিউলারটি একটি কার্যকরী সমাধান নিয়ে আসতে পারে কিন্তু অন্যদিকে যদি ডেডলাইন মনোটোনিক শিডিউলারটি ব্যর্থ হয় তবে রেট মনোটোনিক শিডিয়ুলারটি অবশ্যই ব্যর্থ হবে আমাদের উদ্দেশ্য সফলের জন্য আমরা এটির ফেজ মানটি ব্যবহার করব ডেডলাইন মনোটোনিক অ্যালগরিদম সঠিকভাবে শিডিউল তৈরি করতে পারে যেখানে রেট মনোটোনিক শিডিউলারটি পারে না উদাহরণস্বরূপ আমাদের কাছে ৩ টি টাস্কের একটি টাস্ক সেট রয়েছে T1 T2 T3 এবং তাদের সম্পাদনের সময় হল ১০ ১৫ ২০ মোট সময়কাল হল ১৫ ১০০ ২০ এবং চূড়ান্ত সময়সীমা যথাক্রমে T1 T2 T3এর জন্য ৩৫ ২০ ২০০ মিলিসেকেন্ড তারা সময়সূচীযোগ্য কিনা সেটা রেট মনোটোনিক অ্যালগরিদম এবং ডেডলাইন মনোটোনিক অ্যালগরিদম ব্যবহার করে পরীক্ষা করা হয় রেট মনোটোনিক অ্যালগরিদম প্রয়োগের ক্ষেত্রে T1 টি সর্বোচ্চ অগ্রাধিকারের কাজ টাস্ক T2 হল দ্বিতীয় অগ্রাধিকার এবং টাস্ক T3 হল সর্বনিম্ন অগ্রাধিকারের কাজ তবে ডেডলাইন মনোটোনিক অ্যালগরিদমে টাস্ক T2 এর সর্বোচ্চ অগ্রাধিকার থাকে কারণ এটির চূড়ান্ত সময়সীমাটি সর্বনিম্ন হয় টাস্ক T1 হল দ্বিতীয় অগ্রাধিকারের কাজ এবং টাস্ক T3 সর্বনিম্ন অগ্রাধিকারের কাজ এটি থেকে বোঝা যায় যে টাস্কগুলিতে নির্ধারিত অগ্রাধিকারগুলি পৃথক এখানে অসুবিধাটি হল যে রেট মনোটোনিক বিশ্লেষণ কমপ্লিশন টাইম উপপাদ্য লিউ লেল্যান্ড মানদণ্ড ইত্যাদির জন্য আমরা যে ফলাফলগুলি পেয়েছি তা ডেডলাইন মনোটোনিক অ্যালগরিদমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ চূড়ান্ত সময়সীমাটি নির্ধারণ করা রেট মনোটোনিক অ্যালগরিদমের থেকে পৃথক তবে রেট মনোটোনিক বিশ্লেষণের জন্য লিউ লেল্যান্ডের মাপদণ্ড পরীক্ষা করে আমরা পর্যবেক্ষণ করেছি যে এটি শিডিউলযোগ্য ছিল না তারপরে আমরা ডেডলাইন মনোটোনিক অ্যালগরিদমের জন্য সমাপ্তির সময় পরীক্ষা করেছিলাম এবং তারপরে সমস্ত কার্য পূর্ব নির্ধারিত চূড়ান্ত সময়সীমাটি পূরণ করে কিনা তাও পরীক্ষা করেছিলাম অবশেষে দেখা গেল যে টাস্ক সেটটি ডেডলাইন মনোটোনিক অ্যালগরিদমের অধীনে সঠিক সময়সূচী তৈরি করতে পেরেছে নিম্নলিখিত আরও একটি বিষয় আছে যা ব্যবহারিকভাবে কনটেক্সট স্যুইচিং প্রসঙ্গে গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেমগুলির জন্য কনটেক্সট স্যুইচিং সময়টি যথেষ্ট পরিমাণে থাকে কখনও কখনও ছোট ছোট কার্য সম্পাদনের সময়গুলি তুলনা করে সম্পাদনের সময়কে কয়েক মিলি সেকেন্ডের ক্রম ভাগ হতে পারে যেমন ৫০ ২০ বা ১০ মিলিসেকেন্ড হতে পারে তবে কনটেক্সট স্যুইচিং সময়টি সাধারণত ১ মিলিসেকেন্ড হয় টাস্কের সময়সীমা এবং কার্য সম্পাদনের সময়গুলি অপারেটিং সিস্টেমের কনটেক্সট স্যুইচিং সময়ের সাথে তুলনা করা যেতে পারে তবে আমাদের বিশ্লেষণ করাকে এড়ানো যাবে না রেট মনোটোনিক বিশ্লেষণের কনটেক্সট স্যুইচিং পরিচালনা করার জন্য আমাদের সমাধানের দিকটি বিবেচনা করা উচিত কখন কখন টাস্ক প্রি এম্পশন হয় এবং যখনই টাস্ক প্রি এম্পশন ঘটে তখন আমাদের কনটেক্সট স্যুইচের সময় বিবেচনা করতে হয় একটি নিম্ন অগ্রাধিকারের টাস্ক যদি চলমান থাকে এবং একটি উচ্চ অগ্রাধিকারের টাস্ক যদি উপস্থিত থাকে তখন টাস্ক প্রি এম্পশন ঘটতে পারে এখানে উচ্চ অগ্রাধিকার টাস্ক নিম্ন অগ্রাধিকার টাস্ককে পরাস্ত করে সর্বোচ্চ অগ্রাধিকারের টাস্কটি সম্পূর্ণ হওয়ার পর সর্বনিম্ন অগ্রাধিকারের কাজটি পুনরায় চলতে শুরু করে এখানে আবার একটি কনটেক্সট সুইচ আছে সবচেয়ে খারাপ ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে প্রতিবার যে টাস্ক এসে পৌঁছবে সেটি বেশিরভাগ ক্ষেত্রে একটি কনটেক্সট স্যুইচ করবে কারণ যে টাস্কটি চলছে তা প্রথমেই কনটেক্সট স্যুইচ করা হয়েছে আবার যখন এটি সমাপ্ত হয় সেখানে একটি কনটেক্সট সুইচ থাকতে পারে এটির মাধ্যমে আমরা সহজেই পদ্ধতিটি বুঝতে পারি এটিকে খুব রক্ষণশীল বিশ্লেষণ বলা যেতে পারে কারণ আমরা ধরে নিচ্ছি যে প্রতিবারের চেয়ে কম অগ্রাধিকারের কাজটি চলছে উচ্চতর অগ্রাধিকার টাস্ক এখানে উপস্থিত হয় একটি কনটেক্সট সুইচ ঘটে থাকে তবে আমরা উপেক্ষা করছি যে কখনও কখনও উচ্চ অগ্রাধিকারের কাজটি যখন চলছে এবং তখন একটি নিম্ন অগ্রাধিকারের টাস্ক উপস্থিত হলে কোনও কনটেক্সট স্যুইচ হয় না রিয়েল টাইম সিস্টেমে আমাদের সমস্ত বিশ্লেষণ হল রক্ষণশীল বিশ্লেষণ আমরা সবচেয়ে খারাপ ক্ষেত্রটি দেখি এবং ক্ষেত্রটিকে বিশ্লেষণ করি সুতরাং বোঝা যায় যে আমরা ধরে নিয়েছি যখনই কোনও কাজ আসে তখন এটি ২ টি কনটেক্সট স্যুইচের কারণ হয় প্রথমত যেখানে চলমান কার্যটির কনটেক্সট স্যুইচ করা হয় এবং আগত টাস্কটি চালানো হয় দ্বিতীয়ত কাজ শেষ হওয়ার পরে যেটি ইতিমধ্যে স্যুইচ করা হয়েছিল তা আবার চালানো শুরু হয় অতএব প্রতিটি কার্য আগমনের জন্য ২ টি কনটেক্সট স্যুইচ রয়েছে এটি বোঝার হয়ে গেলে কনটেক্সট সুইচ ওভারহেডের ব্যাপারে উত্তর দেওয়া অত্যন্ত সহজ হয়ে যায় আমরা ধরে নিই যে প্রতিটি টাস্ক ইনস্ট্যান্স অর্থাত্ প্রতিটি কাজের ক্ষেত্রে প্রায় ২ টি কনটেক্সট সুইচ থাকে চলতে থাকা কার্যগুলি সম্পাদন হওয়ার এটি সম্পূর্ণ হয় কনটেক্সট স্যুইচ সময়টি ধ্রুবক এই ক্ষেত্রে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কনটেক্সট স্যুইচ সময়টি c মিলিসেকেন্ড বলে ধরে নেওয়া হয় সুতরাং প্রতিটি প্রতিটি কার্য সম্পাদনের সময় 2c যোগ করে কনটেক্সট স্যুইচিংয়ের প্রভাব দেখা যেতে পারে সুতরাং এই প্রভাব হিসাবে আমরা কার্য সেটটিকে এমনভাবে রূপান্তর করি যেখানে প্রতিটি কার্য সম্পাদনের সময় 2c বৃদ্ধি পাবে তবে তারপরে দেখা যায় যে তারা সবচেয়ে অগ্রাধিকারের কার্যগুলি কখনই সরিয়ে দেয় না এই পরিস্থিতে 2c বিবেচনা নিয়ে প্রশ্ন উত্থাপিত হতে পারে কোনও কিছুই চলছিল না এবং হঠাৎ এটি চলতে শুরু করলে এটি 1c ও হতে পারে তবে তারপরে আমরা সবচেয়ে খারাপ ক্ষেত্রটি বিশ্লেষণ করেছি এবং প্রতিটি কাজের জন্য আমরা বাড়িয়ে 2c করেছি উদাহরণস্বরূপ আমাদের কাছে ৩ টি টাস্কের টাস্ক সেট আছে T1 T2 T3 এবং তাদের সম্পাদনের সময়সীমা ১০ ২৫ এবং ৫০ মিলিসেকেন্ড মোট সময়ের সাথে চূড়ান্ত সময়সীমা যথাক্রমে ৫০ ১৫০ এবং ২০০ মিলিসেকেন্ড হয় এবং তারপরে ধরে নেওয়া হয় যে কনটেক্সট স্যুইচ সময়টি ১ মিলিসেকেন্ড তারপরে এটি টাস্ক সেটটি সময়সূচীযোগ্য কিনা তা পরীক্ষা করা দরকার কনটেক্সট স্যুইচিংয়ের সময়ের জন্য আমাদের প্রতিটি কার্য সম্পাদনের সময় ২ মিলিসেকেন্ড করে বাড়ানো প্রয়োজন হয় সুতরাং আমাদের নতুন টাস্ক সেটটি ১০ ২৫ এবং ৫০ থেকে ১২ ২৭ এবং ৫২ মিলিসেকেন্ডে পরিণত হয় ১২ মিলিসেকেন্ড ৫০ মিলিসেকেন্ডের থেকে কম এখানে টাস্ক T1 এর সর্বাধিক অগ্রাধিকার রয়েছে এবং এটি সময়সূচীযোগ্য দ্বিতীয় কার্যটি পরীক্ষা করার সময় প্রতিটি এক্সিকিউসন টাইমের জন্য ২ টি কনটেক্সট সুইচ নেওয়া হয় এবং এটি ২৭ মিলিসেকেন্ড হয় উচ্চ অগ্রাধিকারের টাস্কটি সর্বোচ্চ ৩ বার এবং ২৭১২৩৬৫১৫০ ms হিসাবে আসতে পারে সুতরাং T2 শিডিউলযোগ্য এটি T3 টাস্কের জন্যও শিডিউলযোগ্য কনটেক্সট স্যুইচ করার পরে আমাদের এটিকে ৫২ মিলিসেকেন্ড পর্যন্ত পরীক্ষা করা দরকার এটি দ্বিতীয় উচ্চ অগ্রাধিকারের কাজ এটি কার্যকর করার সময়টি হল মোট সময়কাল এবং তাই এটি সময়সূচীযোগ্য সাধারণ অনুমানের ভিত্তিতে কনটেক্সট স্যুইচ সময় বিবেচনা করে ধরে নেওয়া হয় যে প্রতিটি টাস্ক এই ২ টি প্রসঙ্গে চলেছে এর অধীনে আমরা ব্যবহারিক পরিস্থিতির জন্য এটিকে বিশ্লেষণ করেছি নিম্নলিখিত টাস্ক সেটটি সময়সূচীযোগ্য কিনা তা যাচাই করতে নিচের সমস্যাগুলি বিশ্লেষণ করা দরকার আমাদের তিনটি ভিন্ন কার্য রয়েছে T1 T2 T3 এবং এদের এক্সিকিউসন টাইম ১০ ৫ ৯ ms এবং এদের সময়কাল হল ৫০ ২০ ৩০ ms ধারণা করা হয় যে সবচেয়ে খারাপ ক্ষেত্রে কনটেক্সট স্যুইচ ওভারহেড ১ মিলিসেকেন্ড হয় এটি যদি কোনভাবে ১১ ৭ এবং ১২ হয়ে যায় তবে তার ফলস্বরূপ ২ মিলিসেকেন্ড পর্যন্ত কার্যকর করা হবে তারপরে প্রশ্ন দেখা দেয় যে সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত কাজ এবং কার্যের অগ্রাধিকার সম্পর্কে সময়কালটি খতিয়ে দেখা গেছে যে T2 এর জন্য সবচেয়ে কম সময় রয়েছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে অতএব T2 এর জন্য অগ্রাধিকার ১ T3 এর জন্য অগ্রাধিকার ২ এবং T1 এর জন্য সবচেয়ে কম অগ্রাধিকার আমরা অন্য পরিস্থিতিটি পরীক্ষা করে দেখবো যেখানে কিছু কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটি সংক্ষিপ্ততম কাজ নয় কারণ এর সময়কালটি বেশ কিছু কার্যের সময়ের থেকে বড় হয় এরপর প্রশ্ন উত্থাপিত হয় সাধারণ রেট মনোটনিক প্রাওরিটি অ্যাসাইনমেন্ট নিয়ে কোন ঘটনা কতবার ঘটছে তার উপর ভিত্তি করে আমরা কার্যের অগ্রাধিকার নির্ধারিত করি এবং যেখানে সংক্ষিপ্ততম সময়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায় তবে সেখানে আমরা জানি যে উচ্চতর সময়ের সাথে কিছু কাজ সমালোচনার মুখোমুখি হয় এই পরিস্থিতিটি কীভাবে পরিচালিত হয় তা হল প্রধান উদ্বেগের বিষয় এটিকে কেবলমাত্র সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলে সমস্ত শিডিউল করার ফলাফলকে অকেজো করে তুলবে ধরা যাক কোনও টাস্কের সময়কাল ১০০ এবং আমরা এটিকে অগ্রাধিকার ১ হিসাবে গ্রহন করেছি অন্যান্য কাজ যেমন ২০ ৫০ ইত্যাদিকে যদি কম অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে তবে লিউ লেল্যান্ড এবং লিউ লেহোকস্কির মানদণ্ড ইত্যাদি ব্যবহার করা কঠিন হবে এই জাতীয় সমস্যার সমাধানের জন্য ১৯৮৯ সালে শাহ এবং রাজ কুমার প্রস্তাবিত পিরিয়ড ট্রান্সফর্মেশন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এটি একটি জটিল প্রযুক্তি যেখানে দীর্ঘমেয়াদী সময় থাকে বা ঘটনার ফ্রিকোয়েন্সি কম থাকে সেই পরিস্থিতি পরিচালনা করার জন্য এটি একটি আদর্শ প্রযুক্তি এখানে মূল ধারণাটি হল গুরুত্বপূর্ণ কাজটিকে ছোট ছোট ভাগে ভাগ করা আমরা সরাসরি ভাগ করি না কোডটি বের করি না বা শুধুমাত্র বিশ্লেষণের জন্য ভাগ করা শুরু করি না এর কার্যকর করার সময় বিবেচনা করা হয় এবং বিভিন্ন অংশে বিভক্ত হয়েছে ধরে নেওয়া হয় জন্য যদি এটি ২ টি ভাগে বিভক্ত হয় এবং কার্য সম্পাদনের সময় ৫০ এবং মোট সময়কাল ১০০ হয় তবে ধরে নেওয়া হয় যে এরা আসলে ২ টি কাজ যেখানে প্রত্যেকের কার্য সম্পাদনের সময় ২৫ এবং মোট সময়কাল ৫০ এইভাবে এর অগ্রাধিকার বৃদ্ধি করা হয় এবং লিউ লেল্যান্ড এবং লিউ লেহোকস্কির ফলাফলগুলি এখানে প্রযোজ্য হয় সুতরাং কার্য বিভাজনটি কোডটিকে পরিবর্তন না করে ধারণাগত স্তরে সম্পন্ন হয় উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক আমাদের ২ টি কাজ রয়েছে T1 কে প্রতি ২০ মিলিসেকেন্ডের জন্য ৫ মিলিসেকেন্ড দরকার হয় এবং T2 কে প্রতি ৩০ মিলিসেকেন্ডে ৮ মিলিসেকেন্ড দরকার হয় ধরে নেওয়া যাক যে T2 একটি গুরুত্বপূর্ণ কাজ এবং তাই T1 এর জন্য এর কোনও সময়সীমা মিস করা উচিত নয় এখানে T2 কে উচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এই ক্ষেত্রে ২ টি টাস্ক ধারন করে T2 তাদের নাম হল T2a এবং T2b এদের প্রত্যেকের এক্সিকিউসন সময় ৪ এবং মোট সময়কাল ৫০ এর পরে রেট মনোটনিক বিশ্লেষণের ফলাফলগুলি ব্যবহার করা যেতে পারে পরবর্তী প্রশ্নটি উত্থাপিত হয় যে কীভাবে অ্যাপিওরিওডিক এবং স্পোরেডিক কাজগুলি পরিচালনা করতে হয় যেমনটি জানা যায় যে এপিওরিওডিক কাজগুলি এমন যা এলোমেলোভাবে আসে তবে তাদের কোন একটি নির্দিষ্ট সময়সীমা থাকে না যদিও স্পোরেডিক কাজগুলি এলোমেলোভাবে আসে তবে এই ক্ষেত্রে কিছু সময়সীমা থাকে যার আগে সেগুলি সম্পন্ন করতে হয় যদি স্পোরেডিক কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া হয় তবে আমাদের রিয়েল টাইম শিডিয়ুলারটি ব্যবহারযোগ্য হবে না এখানে অনেকগুলি স্লট খালি হয়ে যায় কারণ স্পোরেডিক কাজগুলি এলোমেলোভাবে আসে এবং এটি এমন পরিস্থিতি সৃষ্টি করে যেখানে সিস্টেমটি পর্যায়ক্রমিক কাজগুলি নির্ধারণ করতে পারে না যেহেতু স্পোরেডিক কাজগুলি এলোমেলোভাবে সংঘটিত হতে পারে সুতরাং এটির অগ্রাধিকার অনেক কম হয় এবং এটি শেষ সময়সীমাটি মিস করতে সক্ষম হয় অতএব এর সমাধান হল অ্যাপিওরিওডিক সার্ভার পদ্ধতি পরবর্তী বক্তৃতায় অ্যাপিওরিওডিক সার্ভারটির বিষয়ে আবার আলোচনা করা হবে এবং কীভাবে এটি রেট মনোটোনিক কাঠামোর মধ্যে স্পোরেডিক এবং অ্যাপোরিওডিক কাজগুলিকে পরিচালনা করে সেটাও দেখা হবে অনেক ধন্যবাদ